নমস্কার এই সপ্তাহে আমরা আমাদের নতুন মডিউলটি শুরু করব যা দুটি পোর্ট নেটওয়ার্কগুলিতে রয়েছে আসুন আমরা বুঝতে পারি যে দুটি পোর্ট নেটওয়ার্ক কী মূলত দ্বি পোর্ট নেটওয়ার্কটি টার্মিনালের একটি জুটি ব্যতীত কিছুই নয় যার মাধ্যমে একটি স্রোত একটি নেটওয়ার্ক প্রবেশ করতে বা ছেড়ে দিতে পারে এখন আপনি এটিও বলতে পারেন যে পোর্টটি কোনও নেটওয়ার্কের অ্যাক্সেস ব্যতীত কিছুই নয় এবং এতে এক জোড়া টার্মিনাল রয়েছে কারেন্ট একটি টার্মিনাল প্রবেশ করে অন্য টার্মিনালটি প্রস্থান করে যাতে পোর্ট প্রবেশের কারেন্ট শূন্যের সমান হয় এখন দুটি টার্মিনাল ডিভাইস বা উপাদান যা আমরা এখনও অবধি আলোচনা করেছি যেমন প্রতিরোধক ক্যাপাসিটারস ইন্ডাক্টরগুলিকে ওয়ান পোর্ট নেটওয়ার্ক হিসাবে ডাকা হয় সুতরাং এর অর্থ হল সার্কিটে আমরা যা আলোচনা করেছি তার মতো যেখানে আমাদের প্রতিরোধ রয়েছে এবং আমরা নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সন্ধান করার চেষ্টা করি সুতরাং এখন আপনি যদি দেখেন যে আপনি যখন থেভেনিন সমতুল্য তৈরি করেন তখন আপনি কী করেন আপনি সাধারণত থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন প্রতিরোধের মতো উপস্থাপন করেন সুতরাং এখানে আপনি দেখতে পাবেন যে সার্কিটের দুটি টার্মিনাল রয়েছে সুতরাং এই জাতীয় সার্কিটগুলি একটি পোর্ট নেটওয়ার্ক হিসাবে ডাকা হয় কারণ এখানে আমরা কেবল দুটি টার্মিনাল দেখি এবং দুটি টার্মিনাল একটি একক পোর্টর সাথে সঙ্গতিপূর্ণ হয় আমরা এখন অবধি যে সার্কিটটি নিয়ে আলোচনা করেছি তাদের বেশিরভাগটি দুটি টার্মিনাল বা একক পোর্ট নেটওয়ার্ক ছিল যেখানে আমরা তাদেরকে একটি চুক্তির সমতুল্য হিসাবে প্রতিনিধিত্ব করছিলাম এবং আমরা এটি অনুসন্ধান করার চেষ্টা করছিলাম সার্কিটেরবিভিন্ন প্যারামিটার তবে সাধারণভাবে নেটওয়ার্কটিতে পোর্টের সংখ্যা থাকতে পারে সুতরাং আমরা এই বিশেষ মডিউলে কী করব আমরা মূলত দুটি পোর্ট নেটওয়ার্কগুলি নিয়ে আলোচনা করব দ্বি পোর্ট নেটওয়ার্ক কী দুটি বন্দর নেটওয়ার্ক একটি বৈদ্যুতিক নেটওয়ার্ক যা ইনপুট এবং আউটপুট জন্য দুটি পৃথক পোর্ট রয়েছে আপনি যদি এই নির্দিষ্ট চিত্রটি দেখেন তবে এটি একটি পোর্ট নেটওয়ার্ক যেখানে বর্তমান লিনিয়ার নেটওয়ার্কে চলে যায় এবং অন্য টার্মিনাল থেকে আসে এবং এই দুটি টার্মিনাল জুড়ে ভোল্টেজ প্রয়োগ করা হয় এটি মূলত একটি পোর্ট নেটওয়ার্ক কারণ এটিতে কেবল দুটি টার্মিনাল রয়েছে আপনার যদি দুটি টার্মিনালের জুড়ি থাকে যার অর্থ আপনার দুটি পোর্ট থাকবে তবে কী হবে যে আপনি নেটওয়ার্কটিকে কারেন্ট দেবেন 𝐈1 বলুন এবং এটি অন্য টার্মিনাল থেকে বেরিয়ে আসবে এবং অন্য পোর্ট আপনি কারেন্ট 𝐈2 দেবেন এবং এটি হবে অন্য টার্মিনাল থেকে বেরিয়ে আসুন তাই আপনি কি করতে পারেন আপনি উভয় পক্ষের দুটি ভোল্টেজ উত্স বা উভয় পক্ষের দুটি কারেন্ট উত্স রাখতে পারেন বা আপনি টার্মিনাল জুড়ে রেজিস্টার বা ক্যাপাসিটার বা সূচক স্থাপন করতে পারেন এবং সেই নেটওয়ার্কের সাথে সম্পর্কিত গণনা করার জন্য প্রয়োজনীয় মানগুলি খুঁজে বের করতে চেষ্টা করতে পারেন মূলত দ্বি পোর্ট নেটওয়ার্কের দুটি টার্মিনাল জুড়ি রয়েছে এবং অ্যাক্সেস পয়েন্ট হিসাবে অভিনয় করে যেমনটি আমরা এই চিত্রটিতে আলোচনা করেছি এটি একটি পোর্ট নেটওয়ার্ক এবং দুটি পোর্ট নেটওয়ার্কের মধ্যে প্রধান পার্থক্য এখন দ্বি পোর্ট নেটওয়ার্কটি বৈশিষ্ট্যযুক্ত করার জন্য আপনি দ্বি পোর্ট নেটওয়ার্কে যে টার্মিনাল পরিমাণ দেখতে পাচ্ছেন তা অবশ্যই আমাদের সম্পর্কিত করতে হবে এখানে 𝐕1 বাম দিকে টার্মিনাল জোড়া জুড়ে প্রয়োগ করা হয়েছে এবং টার্মিনাল জোড়া জুড়ে 𝐕2 প্রয়োগ করা হবে সঠিক পক্ষ পোর্ট 1 থেকে প্রবাহিত হয় এবং পোর্ট 2 থেকে প্রবাহিত হয় তো আমাদের কী করতে হবে যদি আমরা দ্বি পোর্ট নেটওয়ার্কটি বৈশিষ্ট্যযুক্ত করতে চাই তবে আমাদের 𝐕1 𝐕2 𝐈𝟏 𝐈𝟐 এর মানগুলি খুঁজে বের করতে হবে বা যেহেতু আমাদের মধ্যে চারটি ভেরিয়েবল অন্তত আছে তার মধ্যে আপনাকে একটি স্বতন্ত্র পরিমাণ হিসাবে 2 তৈরি করতে হবে আপনি সার্কিটের প্যারামিটারগুলি সন্ধান করতে পারেন এখন যখন আপনি সার্কিট প্যারামিটারগুলি বলতে থাকেন মূলত এই ভোল্টেজ এবং স্রোতগুলির সাথে সম্পর্কিত বিভিন্ন পদগুলি সার্কিট বা নেটওয়ার্ক প্যারামিটার বলে প্রথমত আমরা প্রতিবন্ধী প্যারামিটারগুলি বোঝার চেষ্টা করব এই প্রতিবন্ধক প্যারামিটার কি এখন দ্বি পোর্ট নেটওয়ার্কটি ভোল্টেজ চালিত বা বর্তমান চালিত হতে পারে যেমন আমরা চিত্রটি থেকে দেখতে পারি এখানে উভয় পক্ষেই আমরা ভোল্টেজ উত্স প্রয়োগ করছি এবং বর্তমানটি নেটওয়ার্কে প্রবাহিত হচ্ছে বা আমরা উভয় পক্ষের বর্তমান উত্স প্রয়োগ করতে পারি যাতে এটি নেটওয়ার্কের অভ্যন্তরে প্রবাহিত হয় এখন প্রতিবন্ধক প্যারামিটার নির্ধারণের জন্য টার্মিনাল ভোল্টেজগুলি তাদের টার্মিনাল কারেন্টর শর্তে প্রকাশ করা হয় আপনি যদি এই নির্দিষ্ট চিত্রটি দেখতে পান তবে আমাদের টার্মিনাল ভোল্টেজ এবং টার্মিনাল কারেন্টের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে হবে ধরুন এখানে কিছু প্যারামিটার রয়েছে 𝐳11 𝐳12 𝐳𝟐𝟏 𝐳𝟐𝟐 তাই আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি 𝐕1 𝐳11𝐈1 𝐳12𝐈2 𝐕2 𝐳21𝐈1 𝐳22𝐈2 ম্যাট্রিক্স ফর্মে আপনি এই দুটি সমীকরণকে উপস্থাপন করতে পারেন আমরা 𝐳 এবং বর্তমান ভেক্টর হিসাবে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি সুতরাং আপনি 𝐳 এর ক্ষেত্রে ম্যাট্রিক্সটি যা দেখেন তাকে প্রতিবন্ধকতা প্যারামিটার বলা হয় বা আপনি z প্যারামিটারগুলিও বলতে পারেন সুতরাং যেহেতু z ইম্পিডেন্স প্যারামিটার তাই এটি ওহমগুলিতে প্রতিনিধিত্ব করা হবে প্যারামিটারগুলির মান কারেন্ট 𝐈1 0 বা কারেন্ট 𝐈2 0 সেট আপ করে গণনা করা যেতে পারে যার অর্থ প্রথমে আপনি ইনপুট পোর্ট ওপেন সার্কিটের অর্থ 𝐈1 0 বা আউটপুট পোর্ট ওপেন সার্কিটের অর্থ 𝐈2 0 যেহেতু এই z প্যারামিটারগুলি প্রাপ্ত ইনপুট বা আউটপুট পোর্টগুলিতে ওপেন সার্কিটের মাধ্যমে এগুলিকে ওপেন সার্কিট প্রতিবন্ধক প্যারামিটার হিসাবেও ডাকা হয় এখন আসুন আমরা ম্যাট্রিক্সে দেখেছি z পরিমাণগুলির মানগুলি কীভাবে মূল্যায়ন করব তা দেখা যাক সেগুলি হল 𝐳11 𝐳12 𝐳𝟐𝟐 𝐳𝟐𝟐 𝐳𝟐𝟐 সুতরাং আপনি যদি এই সমীকরণে প্রথম বর্তমান 𝐈2 0 রাখেন তাই যদি আপনি সেট 𝐈 0 আপনি পাবেন একইভাবে এখন এই সমীকরণে আপনি যদি 𝐈1 0 রাখেন তবে কি হবে যে আপনি মান পাবেন এর এবং সুতরাং এটি আপনি নেটওয়ার্কের z প্যারামিটার বা প্রতিবন্ধক প্যারামিটার গণনা করতে পারেন এখন আপনি যদি দেখেন যে 𝐳11 কে ওপেন সার্কিট ইনপুট প্রতিবন্ধকতা বলা হয় কারণ আপনি যখন 𝐈2 0 সেট করেন তখন এটি গণনা করা হয় সুতরাং আপনি বলবেন এটি ওপেন সার্কিট ইনপুট প্রতিবন্ধক একইভাবে 𝐳𝟐𝟐 হল ওপেন সার্কিট আউটপুট প্রতিবন্ধকতা কারণ যখন আপনি 𝐈1 0 z12 সেট করেন তখন এটিও মূল্যায়ন করা হয় যখন পোর্ট 1 থেকে পোর্ট 2 এবং 𝐳21 কে পোর্ট 2 থেকে পোর্ট 1 তে ওপেন সার্কিট স্থানান্তর প্রতিবন্ধক বলা হয় এখন 𝐳11 এবং 𝐳21 মূল্যায়ন করতে আপনি একটি ভোল্টেজ 𝐕1 বা বর্তমান 𝐈1 সংযোগ করে মানগুলি খুঁজে পেতে পারেন 1 পোর্ট 2 খুলুন সার্কিট দিয়ে তাহলে আপনি কি করবেন আপনি 𝐈1 𝐕1 এর মান পাবেন 𝐕2 এবং তারপরে মানটি এবং একইভাবে যদি আপনার এটির প্রয়োজন হয় 𝐳12 এবং 𝐳22 এর মান আপনি কী করবেন আপনি পোর্ট 2 তে ভোল্টেজ 𝐕2 বা বর্তমান 𝐈2 সংযোগ স্থাপন করবেন এবং পোর্ট 2 উন্মুক্ত পরিবেশন করবেন তারপরে আপনি I2 𝐕2 𝐕1 এর মান পাবেন এবং এই মানগুলির উপর ভিত্তি করে আপনি 𝐳 এর মান গণনা করতে পারেন এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে চিত্রটির সাহায্যে এই পদ্ধতিটি সহজেই বোঝা যায় সুতরাং 2 পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে যদি আপনি আউটপুট পোর্ট উন্মুক্ত সার্কিট রাখেন মানে I2 0 তবে আপনি পাবেন এবং এর মান একইভাবে আপনি যদি ইনপুট পোর্টটিকে ওপেন সার্কিট হিসাবে রাখেন তবে এর অর্থ 𝐈1 0 তারপরে আপনি এর মান পাবেন এবং সুতরাং এই দুটি পরিসংখ্যান আমরা কীভাবে প্রতিবন্ধী প্যারামিটারগুলির মান গণনা করতে পারি তার সংক্ষিপ্তসার এখন কখনও কখনও 𝐳11 এবং 𝐳22 কে ড্রাইভিং পয়েন্ট প্রতিবন্ধক এবং 𝐳12 এবং 𝐳21 বলা হয় স্থানান্তর বাধা ড্রাইভিং পয়েন্ট প্রতিবন্ধকতা হল দুটি টার্মিনাল ডিভাইসের ইনপুট প্রতিবন্ধকতা সুতরাং 𝐳12 হল আউটপুট পোর্ট ওপেন সার্কিটের সাথে ইনপুট ড্রাইভিং পয়েন্ট প্রতিবন্ধকতা আপনি বলতে পারেন যে 𝐳22 ইনপুট পোর্ট ওপেন সার্কিটের সাথে আউটপুট ড্রাইভিং পয়েন্ট প্রতিবন্ধকতা এখন যদি আপনি 𝐳11 𝐳22 দেখতে পান তবে এর অর্থ হল দ্বি পোর্ট নেটওয়ার্কটি প্রতিসম হয় এর মানে হল যে নেটওয়ার্কটি কয়েকটি কেন্দ্রের লাইন সম্পর্কে প্রতিসামতার মতো আয়না রয়েছে তাই কেন্দ্র রেখাটি কী হবে সেন্টার লাইনটি এমন একটি লাইন হবে যা খুঁজে পাওয়া যায় যা নেটওয়ার্ককে দুটি অনুরূপ অর্ধে ভাগ করে সুতরাং আপনি কী বলতে পারেন যে দ্বি বন্দর নেটওয়ার্কটি প্রতিসম হিসাবে বলা হয় যদি ইনপুট এবং আউটপুট পোর্টগুলি পোর্ট ভোল্টেজinput and output ports port voltages এবং স্রোত পরিবর্তন না করে বিনিময় করা যায় যেহেতু 𝐳11 এবং 𝐳22 সমান তাই আপনি বলবেন যে নেটওয়ার্কটি প্রতিসম হয় এবং যে মানগুলির কারণে উভয় পক্ষের ইনপুট ড্রাইভিং পয়েন্ট প্রতিবন্ধক একই অর্থ উত্স বা উভয় পক্ষের ভোল্টেজ বা স্রোত কোনও পরিবর্তন ছাড়াই বিনিময় হতে পারে সার্কিট প্যারামিটার এখন আরেকটি মাপদণ্ড যা আমাদের মনে রাখতে হবে তা হল দ্বি পোর্ট নেটওয়ার্ক লিনিয়ার এবং কোনও নির্ভরযোগ্য উত্স নেই সুতরাং যদি এটি শর্ত হয় এবং স্থানান্তর বাধাগুলি 𝐳12 𝐳21 সমান হয় তবে এর অর্থ আমরা বলতে পারি যে দুটি পোর্ট পারস্পরিক হয় এর মানে কী এর অর্থ হল উত্তেজনা এবং প্রতিক্রিয়ার পয়েন্টগুলি একের পর এক পরিবর্তিত হতে পারে তবে স্থানান্তর প্রতিবন্ধকতা একই থাকবে সুতরাং আমরা এই চিত্রটির সাহায্যে এটি বুঝতে পারি যা একটি পোর্টে ইনপুট পোর্ট হয় আমরা ভোল্টেজ প্রয়োগ করছি এবং আউটপুট পোর্টে আমরা বর্তমানের মান খুঁজে বের করার জন্য অ্যামিটার যুক্ত করছি সুতরাং যদি এটি পারস্পরিক দুটি পোর্ট নেটওয়ার্ক হয় তবে আপনি যদি ভোল্টেজ উত্স এবং অ্যামিটারের অবস্থানগুলি বিনিময় করেন তবে আপনাকে একই পাঠ দেবে সুতরাং সেই উপায়ে আপনি বলতে পারেন যে সার্কিটটি একটি পারস্পরিক সার্কিট এবং তার জন্য আমাদের যে শর্তটি যাচাই করতে হবে তা হল প্রথমে কোনও নির্ভরযোগ্য উত্স ছাড়াই লিনিয়ার হতে হবে তারপরে স্থানান্তর বাধাগুলি একই হওয়া উচিত এটাই 𝐳12 𝐳21 এখন যে কোনও দুটি নেটওয়ার্ক দুটি পোর্ট নেটওয়ার্ক যা সম্পূর্ণরূপে প্রতিরোধক ক্যাপাসিটার এবং সূচক দ্বারা তৈরি হয় অবশ্যই একে অপরকে অবশ্যই গ্রহণযোগ্য সুতরাং এটি আরেকটি গুরুত্বপূর্ণ সম্পত্তি যা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং যখন আপনার একটি পারস্পরিক নেটওয়ার্ক থাকে আপনি সেই নেটওয়ার্কটি একটি সমমানের টি সার্কিট দ্বারা প্রতিস্থাপন করতে পারেন সুতরাং যদি আপনি এই টি সার্কিটটি দেখে থাকেন তবে মূলত বাক্সের ভিতরে থাকা নেটওয়ার্কটি অজানা টি সমতুল্য সার্কিট দ্বারা সমানভাবে উপস্থাপিত হতে পারে যেখানে VI I1 ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট এবং V2 I2 আউটপুট অন্যান্য পোর্ট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট এখন টি সমমানের সার্কিট প্যারামিটারগুলির মান কত হবে টি সমমানের প্রতিবন্ধকতার মানগুলি বাম পাশে যেমন আপনি দেখতে পাবেন সেখানে z11 বিয়োগ z12 এর মান হবে যা টি এর প্রথম স্তর তারপরে ডানদিকে আপনি দেখতে পাবেন যে z22 বিয়োগফল z12 যা t এর ডান পা এবং তারপরে শাখাটি z12 যা নোডটি সংযুক্ত করছে যা এটিতে রয়েছে কেন্দ্র এবং রেফারেন্স নোড সুতরাং এর সাহায্যে আপনি দেখতে পাবেন যে আপনি এমন একটি নেটওয়ার্ককে প্রতিনিধিত্ব করতে পারেন যা একটি টি সমতুল্য সার্কিটের ক্ষেত্রে পারস্পরিক হয় বা আপনি এটিকে Y সমতুল্য সার্কিটও বলতে পারেন কারণ Y বা T সাহিত্যে পরস্পর পরিবর্তিতভাবে ব্যবহৃত হয় তবে বেশিরভাগ সময় আপনি এটি টি সমতুল্য হিসাবে বিবেচিত হবে বলে দেবে এখন যদি নেটওয়ার্ক সদৃশ না হয় তবে আমরা পূর্ববর্তী স্লাইডগুলিতে V1 𝐳11 I1 𝐳12𝐈2 এবং 𝐕2 𝐳21𝐈1 𝐳22 22 সমীকরণগুলির সাহায্যে এখনও রয়েছি সুতরাং এই দুটি সমীকরণ একটি সমতুল্য সার্কিটের সাহায্যে উপস্থাপন করা যেতে পারে সুতরাং এখানে আপনি যদি দেখেন যে আপনার একটি প্রতিবন্ধকতা রয়েছে যা 𝐳11 বলা হয় এবং আপনার সাথে ধারাবাহিকভাবে আপনার সাথে একটি নির্ভরশীল ভোল্টেজ উত্স থাকবে যা 𝐳12 𝐈2 এর মান রাখে তবে 𝐕1 এর মান কত হবে 𝐕1 𝐳11𝐈1 𝐳12𝐈2 এই দিক থেকে যদি আপনি পরীক্ষা করে দেখেন যে V2 পোর্ট জুড়ে প্রয়োগ করা হয়েছে বর্তমান I2 প্রতিবন্ধক z 22 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানে একটি নির্ভরশীল ভোল্টেজ উত্স রয়েছে যার মূল্য Z21 I1 রয়েছে এখন আপনি যদি এই নির্দিষ্ট বন্দরের জন্য লুপ সমীকরণটি লিখতে চান তবে আপনি v2 লিখতে পারেন Z22 I2 প্লাস Z21 I1 ছাড়া আর কিছুই নয় সুতরাং এটি একই সমীকরণ যা আমরা কেবল পূর্ববর্তী স্লাইডে দেখেছি এর অর্থ এই যে কোনও দ্বি পোর্ট নেটওয়ার্ককে স্লাইডে প্রদর্শিত সার্কিটের সাহায্যে সমানভাবে প্রতিনিধিত্ব করা যেতে পারে সুতরাং এখানে একে অপরকে গ্রহণ করার দরকার নেই কারণ এটি জেনেরিক সমতুল্য নেটওয়ার্ক z প্যারামিটারগুলি রয়েছে যখন আমরা জেনেরিক সার্কিটের উপরের চিত্রটি টি সমমানের সার্কিটটি কেবল তখনই প্রয়োগ করি যখন আপনার নেটওয়ার্কটি পরস্পরের সাথে সম্পর্কিত হয় সুতরাং এই দুটি সাধারণত সার্কিট বিশ্লেষণের নির্দিষ্ট অবস্থার উপর ভিত্তি করে ব্যবহৃত সার্কিট এখন দ্বি পোর্ট নেটওয়ার্কের জন্য আমাদের আরও কয়েকটি বিষয় বুঝতে হবে দুটি পোর্ট নেটওয়ার্কের জন্য z প্যারামিটারগুলি বিদ্যমান নেই কারণ আমরা দেখেছি Z প্যারামিটার সমীকরণগুলির দ্বারা সেগুলি বর্ণনা করা যায় না সুতরাং যদি আপনি এই দুটি z প্যারামিটার সমীকরণগুলির সাহায্যে দ্বি পোর্ট নেটওয়ার্ককে উপস্থাপন করতে না পারেন তবে এর অর্থ এই যে দুটি পোর্ট নেটওয়ার্ক আকারে উপস্থাপন করা যেতে পারে z প্যারামিটার আকারে প্রতিনিধিত্ব করা যায় না এখন উদাহরণটি কী হতে পারে যদি আপনি একটি আদর্শ ট্রান্সফর্মার বিবেচনা করেন আপনি নীচের চিত্রটিতে দেখেন যে এটি একটি আদর্শ ট্রান্সফর্মার যা কিছু ট্রান্স রেশিও 1 রয়েছে n থেকে তাই আপনি কী লিখতে পারেন আপনি V1 লিখতে পারবেন V2 এর n বাই 1 এবং I1 I2 এর বিয়োগ n এখন আপনি যদি এই দুটি সমীকরণ দেখতে পান তবে আপনি z প্যারামিটার সমীকরণগুলির আকারে এই দুটি সমীকরণকে উপস্থাপন করতে পারবেন না সুতরাং এজন্যই আদর্শ ট্রান্সফর্মারগুলির ক্ষেত্রে আমরা z প্যারামিটারগুলি গণনা করতে পারি না কিন্তু আমরা পেতে পারি হাইব্রিড প্যারামিটার যা আমরা পরবর্তী বক্তৃতায় আলোচনা করব সুতরাং আমাদের মনে রাখতে হবে যে সমস্ত সার্কিটগুলি তাদের কয়েকটিতে সমতুল্য z প্যারামিটারে রূপান্তরিত হতে পারে না যেমন আমরা আদর্শ ট্রান্সফর্মার উদাহরণের সাহায্যে আলোচনা করেছি এখন আসুন আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে z প্যারামিটার সম্পর্কিত যে ধারণাটি নিয়ে আলোচনা করেছি তা বুঝতে পারি যাতে আপনি ধারণাটি আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন আসুন দেখি যে চিত্রটি প্রদত্ত সার্কিটটি চিত্রটিতে প্রদর্শিত সার্কিটের জন্য জেড প্যারামিটারগুলি আমাদের খুঁজে বের করতে হবে এখন আমাদের কী করতে হবে আমাদের প্রথমে যে সার্কিটটি আমরা আগে আলোচনা করেছি তা ব্যবহার করতে হবে তাহলে এই দুটি সার্কিট কী প্রথমত আপনি সার্কিটটি তৈরি করেন যখন আপনি I2 0 এর সমান হয় দ্বিতীয়তে আপনি I1 0 এর সমান রাখেন এবং আপনি Z প্যারামিটারগুলির মান খুঁজে পাবেন তো আমরা এখানে কি করছি সুতরাং ইনপুট পোর্টে আমরা V1 ভোল্টেজ প্রয়োগ করছি এবং আমরা কারেন্ট I 1 আবিষ্কার করব অন্য প্রান্তে V2 রয়েছে তবে কারেন্ট I2 0 হয় এখন 𝐳21 এর জন্য এখন পরবর্তী আপনি কি করতে হবে আপনাকে অবশ্যই ইনপুট পোর্টটি ওপেন সার্কিট হিসাবে রাখতে হবে এবং ভোল্টেজ প্রয়োগ করতে হবে আউটপুট পোর্ট জুড়ে V2 এবং আমরা I2 এর মান পরিমাপ করি তো z 12 এর মান কত হবে যেহেতু I1 0 এর সমান তাই V1 এর মান আবার 40 ohm প্রতিরোধের জুড়ে হবে এখন আপনার পরবর্তী দরকারটি ডলার সুতরাং এখন আপনি z ম্যাট্রিক্সটি সংকলন করতে পারেন যা এখন আপনি যদি এই নির্দিষ্ট ম্যাট্রিক্সটি দেখেন তবে আপনি দেখতে পাবেন যে 𝐳12 40𝛺 𝐳21 এর অর্থ কী এর অর্থ এই যে আপনি এই সার্কিটটিকে টি সমতুল্য হিসাবে প্রতিনিধিত্ব করতে পারেন যাইহোক এই সার্কিটটি নিজেই টি সমতুল্য হিসাবে প্রতিনিধিত্ব করা হয় সুতরাং এটি পারস্পরিক সার্কিট এবং উদাহরণের সাথে প্রদত্ত সার্কিটের সাথে আমরা যখন T সমমানের সার্কিটের সাথে তুলনা করি তখন আপনি সহজেই z প্যারামিটারগুলির মান খুঁজে পেতে পারেন এখন আপনি যদি এই দুটি সার্কিটের তুলনা করেন তবে আপনি বলতে পারেন যে 𝐳11 𝐳12 20 এবং z12 40𝛺 সুতরাং z11 20 𝐳12 60𝛺 শেষ অবধি 𝐳22 এর মান z21 30 সুতরাং আপনি কী পাবেন তুমি পাবে 𝐳22 30 𝐳12 70𝛺 সুতরাং আপনি z প্যারামিটার সমীকরণগুলি z প্যারামিটারগুলি সন্ধানের জন্য ব্যবহার করতে পারেন বা আপনি যদি জানেন যে সার্কিটটি একটি সার্কিটকে টি সমতুল্য হিসাবে উপস্থাপন করা যায় তাই আপনি সার্কিটটিকে টি সমমানের সার্কিটের সাথে তুলনা করতে পারেন এবং অবিলম্বে আপনি z প্যারামিটারগুলির মান জানতে পারবেন এখন অন্য একটি উদাহরণ নেওয়া যাক মনে করুন যদি আমাদেরকে 𝐈1 এবং 𝐈2 এর মান সার্কিট z প্যারামিটারগুলি দেওয়া হয় এবং যদি আপনি এই ক্ষেত্রে দেখেন যে 𝐳12 𝐳21 এর সমান নয় যার অর্থ সার্কিটটি পরস্পরের হয় না তো আমাদের কী করতে হবে আমাদের 𝐈1 এবং 𝐈2 এর মানগুলি খুঁজে পেতে Z প্যারামিটার সমীকরণগুলি ব্যবহার করতে হবে এখন যদি আমরা সার্কিট প্যারামিটার সমীকরণগুলি লিখি তবে এটি z প্যারামিটার সমীকরণ সুতরাং 𝐕1 40𝐈1 𝑗20𝐈2 𝐕2 𝑗30𝐈1 50𝐈2 এখন আপনি যদি দেখেন যে সার্কিটটিতে ভোল্টেজ রয়েছে 𝐕1 100∠0 এবং 𝐕2 −10𝐈2 কারণ 𝐈2 এই দিকে রয়েছে সুতরাং এই দুটি মান আমরা সার্কিট থেকে পেতে পারি তাই আমরা এই মানগুলি উপরের সমীকরণে রাখতে পারি তাই আমরা পেয়েছি 100 40𝐈1 𝑗20𝐈2 −10𝐈2 𝑗30𝐈1 50𝐈2 ⇒ 𝐈1 𝑗2𝐈2 এখন আপনি যদি এই সমীকরণটি 1 এর সমীকরণের মধ্যে 𝐈1 এর মান রাখেন আপনি এটি বলতে পারেন 100 𝑗80𝐈2 𝑗20𝐈2 ⇒ 𝐈2 −𝑗 এবং আপনি যখন সবেমাত্র পেয়েছি সেই অবস্থায় আপনি 𝐈2 এর মান রাখেন 𝐈1 𝑗2𝐈2 𝑗2−𝑗 2 তো আমরা কী লিখতে পারি

এইভাবে আপনি 𝐈1 এবং 𝐈2 এর মান গণনা করতে পারেন সুতরাং এখন আমরা এখানে আজকের অধিবেশন বন্ধ আমরা পরবর্তী কয়েকটি বক্তৃতায় আরও কয়েকটি প্যারামিটার নিয়ে আলোচনা করব ধন্যবাদ